হ্যালো হাইসবাইকে পুনরায় স্বাগত জানাই আমার এই কোর্সে এনহ্যানসিং সফট স্কিলস্ এন্ড পারসোন্যালিটি এইটা প্রথম সপ্তাহের দ্বিতীয় ইউনিট দ্বিতীয় লেসন্ আমরা এখন ইন্ট্রোডাকশন লেকচারে এটা আমার দ্বিতীয় লেকচার যেরকম আমি বলেছিলামআমি চেষ্টা করব প্রথম দুটো ইন্ট্রোডাকশন লেকচারে আমি প্রথমবারের কোর্সের সম্পূর্ণ বিষয়ের একটা সামগ্রিক ধারণা সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে আপনাদের মধ্যে অনেকেই প্রথমবারের ডেভেলপিং সফট স্কিলস্ এন্ড পার্সোন্যালিটি কোর্সটি করছেন এখননতুন কোর্সের বিষয়টা শুরু করার আগে কেন প্রথমবারের কোর্সটা আলোচনা করাটা গুরুত্বপৃর্ণ কারন ওটা ছিল সফট স্কিলসের প্রাথমিক বিষয়ের উপর যারা প্রথমবার কোর্সটা করেছেন বা করেননি উভয়ই উপকৃত হবেন পুরো বিষয়টার সংক্ষিপ্ত বিবরণ পেলে সুতরাং প্রথম ইন্ট্রোডাকশন লেকচারে আমি প্রথমবারের কোর্সের 24 লেকচারের বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম ঠিক আছে আমরা আলোচনা করেছিলাম সফট স্কিলস এর বিভিন্ন দিক নিয়ে এবং একইসাথে কিভাবে একজন ব্যক্তির বিকাশ হবে সেই নিয়ে ইন্ট্রোডাকশন লেকচারের দ্বিতীয় দিনে আমি চেষ্টা করব বাকি 24 টি লেকচারের বিষয়গুলো তুলে ধরতে সুতরাং আমি শুরু করব 25 নম্বর লেকচার দিয়ে এটা 5 নম্বর সপ্তাহের 1 নম্বর মডিউল এই সপ্তাহ থেকে আমি শুরু করেছিলাম অংশগ্রহণকারীদের সাথে আলোচনা করতে টেকনোলজিক্যাল পার্সোনালিটি অর্থাৎ প্রযুক্তিক ব্যক্তি বলতে আমরা কি বুঝি সেই নিয়ে বিশেষ করে টেকনোলজি অ্যন্ড কমিউনিকেশন অর্থাৎ প্রযুক্তি এবং যোগাযোগ এই বিষয়ে লেকচার দেওয়ার আগে আজকের দিনে আমরা সবাই প্রযুক্তিক ব্যক্তি হয়ে উঠছি সম্পূর্ণ এই লেকচারের বিষয়বস্তু আমাদের কমিউনিকেশন বা সংযোগের এর ক্ষেত্রে টেকনোলজি বা প্রযুক্তির প্রভাব এবং প্রসার নিয়ে আমি শুরু করেছিলাম ডোনা হারাওয়েসেরDonna Haraway's কথা দিয়ে উনি বলেছেন যে আমরা হতে চলেছি "সাইবর্গস" "Cyborgs" যার মানে সাইবারনেটিক্স অর্গানিস্মস কারণ আমাদের এখন অনেক কিছুই বায়োটিক অর্থাৎ জীবিত বস্তু এবং মেকানিক্যাল অর্থাৎ জড়বস্তুর মিশ্রণ অর্থাৎ এখন মানুষ আর মেশিন আলাদা করতে পারবোনা আমরাও হতে চলেছি সাইবর্গস্ সমস্ত মিডিয়াই যেন মানুষের সম্প্রসারিত অংশ আর এই এক্সটেনশন বা সম্প্রসারিত অংশই ধীরে ধীরে রিয়েল হয়ে উঠছে এখানে উদাহরণ হিসাবে বলা যেতে পারে যখন আমাদের হৃদপিণ্ড ঠিক মতন কাজ করে না তখন আমরা বাধ্য হই পেসমেকার বসাতে এভাবেই পেসমেকার যেটা একসময় শুধুমাত্র একটা যন্ত্র ছিল কিন্তু সেটাই আজকে যখন ঐ ব্যক্তির হৃদপিন্ডের সাথে যুক্ত করা হচ্ছে তখন পেসমেকার তার আসল হৃদপিন্ড হয়ে উঠছে আজকাল সেরকম কোন পার্থক্য নেই চোখ এবং ক্যামেরার মধ্যে ঠিক আছে সুতরাং যে ভিডিও আমাদের দেখানো হচ্ছে আমরা বিশ্বাস করছি সেগুলো সত্যি বলে সুতরাং টেকনোলজিক্যাল কম্পনেন্টস বা প্রযুক্তিক উপাদান দিচ্ছে মানুষের পরিচয় এমন কি কখনো কখনো প্রযুক্তিক উপাদানটিই একমাত্র মানুষের পরিচয় হয়ে উঠছেযখন আমরা মোবাইল ফোন ব্যবহার করছি সেটা নোকিয়া 105 ব্ল্যাকবেরি বা আইফোনই হোকপ্রাথমিকভাবে সেটা ছিল আমাদের ফোন হিসেবে মানে আমাদের সম্প্রসারিত অংশ হিসেবেকিন্তু ধীরে ধীরে সেই ফোনটি আমাদের পরিচিতি দিতে শুরু করেএকমাত্র ফোনই দেয় তখন আমাদের পরিচয় হয়ে ওঠে মেশিন মানুষের রোগ সারানোর ক্ষেত্রে সাহায্য করছে এবং কখনোও মানুষকে মেশিনের মত বা যন্ত্রের মত ব্যবহার করা হচ্ছে সুতরাং এই পয়েন্টকে বিস্তারিত ভাবে বোঝাতে যেয়ে আমি একটা মারাত্মক গল্প বলেছিলাম "দা ফাদার্স নিউ কার" The father's new car এবং একজন শিশুর উপর তার মারাত্মক প্রভাব আবারো বলছি আপনারা যদি চান পুনরায় গল্পটা সংগ্রহ করতে বা জানতে 25 নম্বর লেকচারের ফিরে যেয়ে ভিডিওটি দেখে নিন বিশেষ করে যারা প্রথমবার এই কোর্সটি করছেন তারাও একবার চট করে গল্পটা দেখে নিতে পারেন এবং কেন আমি বলেছিলাম মানুষ মেশিনের মত ব্যবহার হয় সাইবর্গিয়ান প্রভাব ফেলেছে আমাদের শরীরে এবং মনে এই লেকচারের শেষে উপসংহারে আমি বলেছিলাম আমাদের কিছু বিশেষ শব্দ মনে রাখা দরকার যেমন কন্ট্রোল বা নিয়ন্ত্রণসুবিধাচয়েস বা পছন্দ আমাদের কিছু প্রশ্ন করা প্রয়োজন নিজেদেরকে যেমন কে নিয়ন্ত্রন করছে টেকনোলজি কে লাভবান হচ্ছে এর থেকে আমাদের কি পছন্দ করার ক্ষমতা থাকছে অথবা আমাদের হয়ে যদি কেউ পছন্দ করে দিচ্ছে এবং তাকে কে দিয়েছে বা তাকে কে দিচ্ছে এটা করার ক্ষমতা এটা কি শুধু এখন মেশিন বা যন্ত্র মাত্র এসব কিছু মনে রেখে আমি উপসংহারে অ্যালবার্ট আইনস্টাইনের একটা উক্তি উল্লেখ করেছিলাম যেখানে উনি বলেছেন "I fear the day that technology will surpass our human interaction The world will have a generation of idiots" "আমি ভয় পাচ্ছি যখন সেই দিনটার কথা ভেবে যে দিন প্রযুক্তি মানুষের স্বাভাবিক আলাপচারিতা বা যোগাযোগকে বিচ্ছিন্ন করে ফেলবে পৃথিবীটা বোকাদের প্রজন্মে পরিণত হবে " আমি মোবাইল টেকনোলজি বা প্রযুক্তি নিয়ে নতুন লেকচার শুরু করার আগে বলেছিলাম অংশগ্রহণকারীদের একবার ভাবতে কিভাবে আমাদের এই টেকনোলজি বা প্রযুক্তি আমাদের প্রভাবিত করছে সেই বিষয় নিয়ে মোবাইল ফোন আপনাদের দূরের ব্যক্তিকে কাছে এনে দিয়েছে মোবাইল ফোন আপনাদের খুব কাছের করে দিয়েছে দূরে থাকা ব্যক্তিদের কিন্তু এটা অনেক দূরে আপনাকে নিয়ে গেছে আপনার পাশে বসা মানুষটির থেকে এই ভাবনাটা মাথায় রেখে পরবর্তী লেকচারটি আমরা শুরু করেছিলাম মোবাইল পারসোনালিটির উপরে মানুষের ব্যক্তিত্বে মোবাইল ফোন কিভাবে প্রভাব বিস্তার করেছে এবং মোবাইল কতটা বিচ্যুত করছে আমাদের আসল লক্ষ্য থেকে মোবাইলের আবিষ্কারের আসল উদ্দেশ্য টাই বা কি ছিল একটা নির্দিষ্ট জায়গায় আগের ফোনটি রাখা থাকতফলে আমাদের সেখানে বসেই কথা বলতে হোততাই নির্দিষ্ট সময় বা জায়গা ছাড়া ফোন করা যেত না সেক্ষেত্রে মোবাইল ফোনটা আমাদের গতিময় করে দেবে যেখানেই আমরা যাই না কেন ফোনটা সাথে নিয়ে যেতে পারব এবং আমরা সময় বাঁচাতে পারব আপৎকালীন পরিস্থিতিতে সাহায্যের জন্য এটা ব্যবহার করব অনেক দূরবর্তী মানুষের সাথে চটজলদি যোগাযোগ করতে সাহায্য করবে এবং মানুষের সম্পর্কগুলোকে বজায় রাখতে পারব এসবগুলো ছিল মোবাইল ফোন আবিষ্কারের প্রাথমিক উদ্দেশ্য কিন্তু আস্তে আস্তে মানুষ হয়ে উঠছে "মোবর্গস" মোবাইল অর্গানিজমস্ তারা ঘুমাতে গেম খেলতে সিনেমা দেখতে সময় দেখতে হিসাব কষতে ঠিকানা খুঁজে পেতে এবং আরো অনেক কিছু ক্ষেত্রে প্রায় সবসময়ই মোবাইল ব্যবহার করে মোবাইলে আসক্তি অথবা নোমোফোবিয়া এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম সাবধান করেছিলাম যে কিভাবে আপনাদের জীবনে এর প্রভাব পড়ে এবংসম্পূর্ণ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে এবং অনেক সময় একটা মানসিক অসুস্থতায় পরিণত করে যেটাকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেখানে প্রায় সবসময় আপনি উৎকণ্ঠায় থাকেন মনে হয় কত মেসেজ আসছে ইমেল আসছে উদগ্রীব হয়ে থাকেন অসম্পূর্ণ ভিডিও দেখার জন্য বা গেম এর জন্য নিজেকে আটকানোর চেষ্টা করেও অবশেষে বাধ্য হন মোবাইল ফোনটা দেখতে ঘুমোতে যান মোবাইল সাথে করে প্রায় প্রতিটা সময় আপনি উদগ্রীব থাকেন সম্প্রতি কত কিছু ঘটলো বা কত মেসেজ এলো সোশ্যাল নেটওয়ার্ক সাইটে সেই নিয়ে আমি শেষ করেছিলাম এই লেকচারটিতে কিছু প্রস্তাব দিয়ে আমাদের প্রত্যেকেরই উচিত কিছুটা সময় মোবাইল মুক্ত কাটানো কিছুটা সময় এটা আমাদের থেকে দূরে রাখা উচিত এমনভাবে ব্যবহার করা উচিত যেন মোবাইল আমাদের দাসকখনোই একজন মাস্টার বা প্রভু নয়অর্থাৎ আমরা কখন কিভাবে ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের পছন্দটা থাকবে ঘড়ি বা ক্যালকুলেটর অথবা মানচিত্রের বিকল্প হিসেবে এটা ব্যবহার করব না এইভাবে আমরা কিছুটা সময় নিজেদের মোবাইল মুক্ত রাখতে পারব এবং মোবাইল ব্যবহারে কিছু সাধারন শিষ্টাচার যেমন আপনারা লক্ষ্য করবেন যখন মোবাইল ব্যবহার করছেন এটা আপনাদের ব্যক্তিত্বের বিকাশে কতটা সাহায্য করছে বা কতটা সক্রিয় ভূমিকা পালন করছে ব্যক্তিত্বের বিকাশে কিছু নির্দিষ্ট বিষয় আমি আলোচনা করেছিলাম যখন মুখোমুখি যোগাযোগ করা সম্ভব তখন মোবাইল ফোনটা ব্যবহার করব না মানে আপনি যদি বাসে বা ট্রেনে কোন ব্যক্তির পাশে বসে আছেন ধরা যাক আপনি সেই ব্যক্তির সাথে অনায়াসেই কথা বলতে পারেন আবার যখন আপনি অনায়াসেই আপনার পাশের বাড়ি বা ফ্ল্যাট এ যেয়ে কথা বলতে পারেন বা যোাযোগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে কেন আপনি মোবাইলে মেসেজ করবেন সেক্ষেত্রে আপনি সরাসরি তার বাড়ি যেয়ে যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনাদের অন্যের সময় এর প্রতিও সমানুভূতি বজায় রাখা দরকার এক্ষেত্রে বলতে হয় আপনার উচিত নয় খেয়ালখুশিমতো মাঝেমাঝেই যখনতখন কোন ব্যক্তি কে ফোন করে বিরক্ত করা এমন ধরনের কলারটোন রিংটোন ব্যবহার করা উচিত যেটা অন্যকে বিরক্ত করবে না আপনি বন্ধ রাখতে পারেন কোন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ করে অফিশিয়াল ট্রান্জাক্শনে বা লেনদেনের ক্ষেত্রে যেখানে আপনার অন্যদের বিরক্ত করা উচিত নয় সেইরকম জায়গা তে অবশ্যই সুইচ অফ করে রাখতে পারেন আপনি অবশ্যই করতে পারেন অন্যভাবেও সংযোগস্থাপন যেমন ইমেইলের মাধ্যমে যেখানে মোবাইলের প্রয়োজন নেই সবশেষে আমি বলতে পারি আপনার সেল ফোন এর মধ্যেই আপনার ক্যামেরা আপনার ক্যালেন্ডার আপনার এলার্ম ঘড়ি হাত ঘড়ি এবং আপনার ওয়াকম্যান এগুলোর জায়গা নিয়ে নিয়েছে সুতরাং কখনোই মোবাইল ফোনকে আপনার পরিবার এবং সত্যিকারের বন্ধুদের সরিয়ে ফেলতে দেবেন না এখন 5 নম্বর সপ্তাহে 27 নম্বর লেকচার মডিউল 3 এ আলোচনা করেছিলাম টেকনোলজি অ্যন্ড কমিউনিকেশন নিয়ে কিন্তু এবারে আলোচনার বিষয় ছিল ই মেইলের কিছু নিয়ম নীতি নিয়ে আমি চেষ্টা করেছিলাম তাদের বলতে সফট স্কিলস এবং পারসোনালিটি ডেভেলপমেন্ট পাঁচটা প্রধান প্রাথমিক ভিত্তি যেটা আপনাদের মনে রাখা উচিত প্ল্যানিং প্রিপেয়ারডনেস পার্সুয়েসিভনেস প্রেজেন্ট এবিলিটি পার্সিভিয়ারেন্স অর্থাৎ সঠিকভাবে পরিকল্পনা করা সেই মত প্রস্তুতি নেওয়া অন্যদের নিজের কাজটা সম্পর্কে বোঝানো বা প্ররোচনা সুন্দর করে উপস্থাপন করতে পারা এবং অধ্যাবসায় বা প্রতিনিয়ত লেগে থাকা বিষয়টার সাথে এখন আমি চেষ্টা করব দেখাতে কিছু ই মেইল এর উদাহরণ যেখানে এই নীতি গুলো লঙ্ঘন করা হয়েছে যার ফলে সংযোগ স্থাপনের ক্ষেত্রে ক্ষতি হয়েছে যেগুলো নিশ্চিত করছে যে ব্যক্তি ই মেইলটা পাঠিয়েছিলেন তার সম্পূর্ণ ঘাটতি আছে সফট স্কিলসে এবং ব্যক্তিত্বের বিকাশের কোনোরূপ ধারনা নেই এই বিষয় নিয়েই আমরা 28 নম্বর লেকচারের আলোচনা করেছিলাম এবং আমি দেখিয়েছিলাম উদাহরন হিসাবে কতগুলো খারাপ ই মেইল যেগুলো আমরা কখনোই পাঠাবো না সত্যি বলতে কি আমি বলব যারা ওই ভিডিওটি দেখেননি তাদেরকে একবার চট করে ভিডিওটা দেখে নিতে যেখানে আমি দেখেছিলাম খারাপ ই মেইল যেখানে আনুষ্ঠানিক অভিবাদন ছিলনা এবং আলোচনা করেছিলাম সেই বিষয় নিয়ে সুতরাং আপনারা সহজেই বুঝতে পারবেন এবং নিজেরাও ভালো ই মেইল কিভাবে লিখতে হয় সেটা শিখে যাবেন অবশ্যই ব্যবহার করব না অনেক বেশি বড় হাতের অক্ষর বাজে ভাষা বা চলতি ভাষা লেখা কখনোই দুটো ভাষা মিশিয়ে লিখবোনা যেমন হিন্দির সাথে ইংরেজি বা অন্য কোনোও অবশ্যই বাদ দেওয়া উচিত খুব সাধারন ঘরোয়া কথাবার্তা লেখাও আমি আলোচনা করেছিলাম আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই মোবাইলের মেসেজের ভাষা বা সংক্ষেপণ ব্যবহার করব না বিরাম চিহ্নের ব্যবহারে একটা আলাদা সম্মান প্রদর্শন করা হয় যেটা ভালো অভ্যাস বলে মনে করা হয় যেটা সাধারণত খারাপ ই মেলে থাকে না এই বিষয়েও আলোচনা করেছিলাম সেই খারাপ ই মেল গুলোতে এমনকি তাদের বানান বা ব্যাকরণ নিয়েও ভাবনা ছিল না অন্য আর একটা প্রাথমিক নিয়ম হোল কোন গ্রুপে বা দলের পরিবর্তে নির্দিষ্ট কোন ব্যক্তিকেই আমরা সম্বোধন করে ই মেইল পাঠাবো আমি আলোচনা করেছিলাম নেটিকেট নিয়ে নেটিকেট কি নেটিকেট একটা পোর্টম্যান্তো শব্দ যেটা নেট ইন্টারনেট এবং এটিকেটের বা শিষ্টাচারের মিশ্রন এক কথায় এটা বোঝায় খুব শান্ত গ্রহণযোগ্য পদ্ধতির মধ্যে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে কারো সাথে সংযোগ স্থাপন করা কিন্তু মানুষ যখন কম্পিউটার ব্যবহার করছেন অসংবেদনশীল হয়ে উঠছেন তারা কমবেশি রোবটের মতন ব্যবহার করছেন ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বা ইমেইল পাঠানোর ক্ষেত্রে এখন কোনো রকম আনুষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয় না যেখানে আগেকার দিনে কেরানির পদে নিযুক্ত করতে একটা চিঠির খসড়া প্রস্তুত করতেও আনুষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হত বেশিরভাগ সময়ই এই সব ব্যক্তিরা যাদের কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ নেই তারা স্বভাবতই সফট স্কিলসের 5 P বাদ দিয়ে যান যেগুলোর সম্পর্কে আমি আলোচনা করেছিলাম আমি লেকচারটি শেষ করেছিল কিছু অসাধারণ নেটিকেট দিয়ে যেমন অপরপ্রান্তে বসে থাকা গ্রাহকের সাথে আমরা মানুষের মতন ব্যবহার করব মেশিনের মত নয় আমরা আবেগ বা অনুভূতি প্রকাশ করব সঠিক শব্দ ব্যবহার করে যেটাতে বোঝা যাবে যে আমরা রোবট নই আপনারা ব্যবহার করতে পারেন ইমোটিকন অর্থাৎ অনুভূতির প্রতীক চিহ্ন অবশ্যই যথাযথ শব্দ ব্যবহার করতে হবে সঠিক জায়গায় সঠিক শব্দের ব্যবহার প্রয়োজন কারণ এগুলো চিরস্থায়ী থেকে যাবে যাকে পাঠানো হলো ইমেইল টা একমাত্র তিনিই এটা নিয়ন্ত্রণ করতে পারবেন সুতরাং একজন ব্যক্তির ই মেইল পাঠানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক হয়ে দেখে নেওয়া প্রয়োজন সব ঠিকমতো আছে কিনা সেন্ড বোতামে চাপ দেওয়ার আগে পরবর্তী লেকচারে আমি আলোচনা করেছিলাম কমিউনিকেশন স্কিল অথবা যোগাযোগের দক্ষতা বিষয় নিয়ে শুরু করেছিলাম এফেক্টিভ কমিউনিকেশন কার্যকরী যোগাযোগ কেন গুরুত্বপূর্ণ এবং এটার উপরেই আমি জোর দিয়েছিলাম কারণ একজন এফেক্টিভ কম্মুনিকেটর বা কার্যকরী সংবাদদাতাই সব সময় নেতৃত্ব দিতে পারেন এবং ব্যক্তিরাও খুশি হন যদি তারা পরিষ্কার করে সংবাদ পরিবেশন করতে সক্ষম হন বেশিরভাগ আত্মহত্যা এবং বেশিরভাগ বিচ্ছেদের ঘটনাই ঘটে সঠিক কমিউনিকেশনের ঘাটতির ফলে কারণ তারা সক্ষম হন না তাদের মনের কথা বলে উঠতে বা তারা সক্ষম হন না সঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে তারা তাদের মত সক্রিয়ভাবে প্রকাশ করতে পারেন না যার ফলে আশানুরূপ ফল ও পান না যাই হোক কমিউনিকেশন বা যোগাযোগ পক্রিয়া একটা জটিল ইন্টারেক্টিভ প্রক্রিয়াযখন আমরা অন্যদের সাথে মত বিনিময় করি বা কমিউনিকেট করি সেখানে যুক্ত থাকে অনেক অব্যক্ত সন্মতি বা দুপক্ষেরই অনেক অনুমান বা ধারণা সুতরাং আমরা অনেক কিছু ধরে নি বা অনুমান করে নি সুতরাং এই অনুমান বা ধরে নেওয়াটা যদি পরীক্ষা করে না নেই তবে ভুল যোগাযোগ হওয়া বা মিসকমিউনিকেশন হওয়া সম্ভব এফেক্টিভ কমিউনিকেশন আপনার একটা দক্ষতা যার ফলে আপনি যে প্রত্যাশিত উত্তর পেতে চান অন্যের কাছ থেকে সঠিকভাবে কমিউনিকেট করার ফলে আপনি সেটা পান এমন কি এফেক্টিভ কমিউনিকেশনের দ্বারা লোকজনের উপর প্রভাব ফেলতে পারেনসেক্ষেত্রে লোকজন সহজেই আপনার কথা শুনে আপনার পছন্দ মতন কাজ করে দিতে পারেন সুতরাং এফেক্টিভ কমিউনিকেশনের দ্বারাই আপনি ধারাবাহিক সাফল্য পেতে পারেন আমি শেষ করেছিলাম লেকচারটি প্রাথমিক কিছু কমিউনিকেশনের বা সংযোগ স্থাপনের পদ্ধতির কথা বলে যেমন কে দিচ্ছে তাকে বলা হয় সেন্ডার বা প্রেরক কাকে দিচ্ছে সে রিসিভার বা গ্রাহক কি দিচ্ছে মেসেজ বা সংবাদকিসের মাধ্যমে দিচ্ছে সেটাকে বলা হয় চ্যানেল তার এফেক্টকে বলা হয় ফিডব্যাক বা প্রতিক্রিয়া এই সবগুলো মিলেই কমিউনিকেশন সুতরাং প্রেরক যিনি সংবাদটা দিচ্ছেন গ্রাহককে কোনো নির্দিষ্ট চ্যানেলের মধ্যে দিয়ে এবং গ্রাহক শোনার পর সাড়া দিচ্ছেন সেটাকেই বলে ফিডব্যাক বা প্রতিক্রিয়া আলোচনা হয়েছিল কমিউনিকেশনের উপাদান গুলি কে নিয়ে যেমন কন্সাইসেন্স এবং ক্লারিটিকনভিকশনকনফিডেন্সজেনুইননেস ইন্টারেস্টInterest এমপ্যাথি এবং টাইমিংসেন্স ব্রেভিটি এন্ড এফেক্টিভনেস অর্থাৎ কত কম শব্দে নিজের বক্তব্য পরিষ্কারভাবে বোঝানো দৃঢ় বিশ্বাসের সাথে মেসেজ দেওয়া আন্তরিকভাবে আগ্রহ সহকারে ও সমানুভূতি দেখিয়ে সময় বুঝে সংক্ষিপ্ত এবং সার্থক করে তোলা বা কার্যকরীতা এইসব নিয়ে পরবর্তী লেকচারের আমি আলোচনা করেছিলাম সঠিকভাবে যোগাযোগের বাধা গুলি কে নিয়ে বিশেষ করে যেগুলো উৎপন্ন হয় প্রেরক এবং গ্রাহকের ব্যক্তিত্বের মধ্যে থেকে সুতরাং যোগাযোগের ক্ষেত্রে বা কমিউনিকেশনে বাধা আসলে হয় ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল এন্ড সাইকোলজিক্যালঅর্থাৎ শারীরিকমানসিক আবেগ অনুভূতি অথবা মনোবৈজ্ঞানিক বাধাযার ফলে কমিউনিকেশন ব্যর্থ হয় অথবা মিসকমিউনিকেশন হয় সুতরাং এক্ষেত্রে বলা হয় কখনো এই বাধা প্রেরক এবং গ্রাহকের ব্যক্তিত্বের কারণেও হয় মিসকমিউনিকেশন হওয়ার একটা বড় কারণ হিসেবে বলা যায় কিভাবে সংবাদটা প্রেরণ করছিকিভাবেই বা গ্রহণ করছি এবং সেই সংবাদটার কি মানে করছি তার উপর আর যেখানে একই চিন্তা ভাবনার মানুষের মধ্যে আদান প্রদান হচ্ছে না একই ভাষা ব্যবহার করা হচ্ছে না বা কোনো সাধারণ সংকেত ও বলে দেওয়া নেই সে ক্ষেত্রে এটার সম্ভাবনা অনেক বেশি এই ধারণাটা পরিষ্কার করে বোঝার জন্য এখানে আরেকটি মজার গল্প উদাহরণ হিসেবে আলোচনা করা হয়েছিল আমি বলব আপনারা আর একবার চট করে দেখে নিতে পারেন ব্যক্তিত্বের বাধাগুলি সাধারণত মনস্তত্ত্বের বা ব্যক্তির মানসিক গঠনের উপর নির্ভর করে সুতরাং এই রকম বাধা সহজেই অবহেলিত হয় কারণ মানুষ ধরেই নেয় আমাদের সবার প্রকৃতি একই রকম বা সবার মধ্যে মিল আছেআমি যেভাবে বলছি সেভাবেই বুঝে যাবে উল্টোদিকের মানুষ সুতরাং এটাই যোগাযোগের পদ্ধতি কিন্তু পার্সেপশন বা উপলব্ধির পার্থক্য খুব গুরুত্বপূর্ণ বিষয় এই বাধা সৃষ্টির ক্ষেত্রে যেটা আলোচনা করা হয়েছিল এবং তখন আমি আলোচনা করেছিলাম কিছু বিশেষ উপায় ব্যবহার করলে আমরা বাধাগুলো অতিক্রম করতে পারি এবং মিসকমিউনিকেশন আটকাতে পারি যেমন যেখানে মানসিক বাধাযেমন ভাষা আলাদা বা কালচার আলাদা ইত্যাদি আছে সেরকম জায়গায় এমপ্যাথি বা সমানুভূতি বাধা অতিক্রম করতে সাহায্য করে পরবর্তী লেকচারে আমরা আলোচনা করেছিলাম আন্তঃব্যক্তিক লেনদেন নিয়ে আবারও বলি কোন কোন ধরনের বাধা কিভাবে সেগুলো কাজ করে এবং আমরা কীভাবেই বা সেগুলো অতিক্রম করতে পারি কখনো কখনো আমাদের নির্দিষ্ট ধারণাব্যক্তির নিজের বিশ্বাস পছন্দ ভ্যালু কালচার ধর্ম বিশেষ কিছু বিষয়ে পক্ষপাতিত্ব ইত্যাদি যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আবেগের আধিক্যও কখনো কখনো সমস্যার সৃষ্টি করতে পারে ইতিবাচক বা নেতিবাচক যে কোন অনুভূতি সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু যোগাযোগের সময়ে নেতিবাচক অনুভূতি বেশি মাত্রায় বাধার সৃষ্টি করে ইতিবাচক অনুভূতির থেকে সেগুলো অতিক্রম করার উপায় উদাহরণ হিসেবে বলা যায় যদি কোন ব্যক্তির নতুন কোন পরিবর্তন কে গ্রহণ করতে ভয় হয় সে ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে নতুন পরিস্থিতি সম্পর্কে বোঝানো হলে তাদের এই ভয়টা সহজেই অপসারণ করা যাবে আবার গ্রাহক বা রিসিভারের মানসিক অবস্থা বুঝে সংবাদ দিলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সাহায্য করে যোগাযোগ ফলপ্রসূ করতে আবারও বলি কোন কোন ধরনের বাধা কিভাবে সেগুলো কাজ করে এবং আমরা কীভাবেই বা সেগুলো অতিক্রম করতে পারি কখনো কখনো আমাদের নির্দিষ্ট ধারণাব্যক্তির নিজের বিশ্বাস পছন্দ ভ্যালু কালচার ধর্ম বিশেষ কিছু বিষয়ে পক্ষপাতিত্ব ইত্যাদি যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আবেগের আধিক্যও কখনো কখনো সমস্যার সৃষ্টি করতে পারে ইতিবাচক বা নেতিবাচক যে কোন অনুভূতি সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু যোগাযোগের সময়ে নেতিবাচক অনুভূতি বেশি মাত্রায় বাধার সৃষ্টি করে ইতিবাচক অনুভূতির থেকে সেগুলো অতিক্রম করার উপায় উদাহরণ হিসেবে বলা যায় যদি কোন ব্যক্তির নতুন কোন পরিবর্তন কে গ্রহণ করতে ভয় হয় সে ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে নতুন পরিস্থিতি সম্পর্কে বোঝানো হলে তাদের এই ভয়টা সহজেই অপসারণ করা যাবে আবার গ্রাহক বা রিসিভারের মানসিক অবস্থা বুঝে সংবাদ দিলে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সাহায্য করে যোগাযোগ ফলপ্রসূ করতে আরেকটি উপায়ও হলো অবশ্যই মিডিয়ার অতি ব্যবহারকে এড়িয়ে যাওয়া পরবর্তী লেকচারের আমি আবার আলোচনা করেছিলাম বিশেষ করে মিস কমিউনিকেশন নিয়ে মিস কমিউনিকেশন সাধারণত হয় সেন্ডার বা প্রেরক রিসিভার বা গ্রাহক অথবা দুজনেরই ভুল বোঝা বা মিস পার্সেপশনের ফলে যেখানে সেন্ডার ঠিকমতো তার মত প্রকাশ করতে পারলেন না বা অভিপ্রায় ব্যক্ত করতে পারলেন না আবার রিসিভার বা গ্রাহক ও ঠিকমতো বুঝতে পারলেন না প্রেরকের অভিপ্রায় আবার দুরকমই একসাথে হতে পারে এবং আমরা আলোচনা করেছিলাম একশন ট্রানজেকশন ফেলিওর নিয়ে কিছু উদাহরণ এর মধ্যে দিয়ে তার আগে আমি বলেছিলাম কমিউনিকেশনের প্রবাহ সম্পর্কে যেখানে একটা অর্গানাইজেশনে বা প্রতিষ্ঠানে একটা আনুষ্ঠানিক প্রণালী বজায় রাখা হয় যেমন অরগানাইজেশনে ডাউনওয়ার্ড হরাইজন্টাল এবং আপওয়ার্ড অর্থাৎ উপর থেকে নিচের দিকে তারপর অনুভূমিকভাবে এবং এরপর উপরের দিকে সমস্ত ইনফরমেশন বা প্রয়োজনীয় তথ্য যায় সবার মধ্যে শেয়ার হয় নিজেদের আইডিয়া লিখিত ভাবে চিঠি ছোট নোট বাৎসরিক রিপোর্ট ইত্যাদি মৌখিক ভাবে টেলিফোনে মুখোমুখি মিটিংয়ে কথোপকথনে বা ইলেকট্রনিক ইমেইল ভয়েস মেইল ভিডিও কলিং মাধ্যম দিয়ে এইরকমভাবে একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্য দিয়ে কমিউনিকেশন চলতে থাকে অর্গানাইজেশনে তথ্য প্রবাহে বাধা শুরু হয় প্রশাসনিক স্তর থেকে আবার যদি কমিউনিকেশনের অনেক লম্বা লাইন থাকে অর্থাৎ অনেকগুলো নোডাল বা সংযোগস্থল থাকে অনেক বেশি স্থানান্তর করতে হয় বা কর্মচারীদের মধ্যে বিশ্বাসযোগ্যতা কম থাকে আমরা দেখেছিলাম খুব সুন্দর কিছু উদাহরণ যেখানে আসল সংবাদটা বিকৃত হয়েছিল ডাউনওয়ার্ড কমিউনিকেশন অর্থাৎ নিচের দিকে একের পর এক শ্রেণীর কর্মচারীদের মধ্যে সংবাদ প্রেরণ এবং গ্রহণ দুক্ষেত্রেই ভুল হচ্ছিল দেখা গেল একেবারে উপরের পদাধিকারী ব্যক্তি 100 ভাগ সঠিক জানতেন একেবারে নিচের স্তরের কর্মচারীর কাছে যখন সংবাদটি এল দেখা গেলো সেটা 20 ভাগ আসল সংবাদ এবং সেটা হয়েছিল প্রোডাক্ট এর ক্ষেত্রে একবার চট করে দেখে নিন আপনিও আনন্দ পাবেন এটা দেখলে পরবর্তী দুটো লেকচারে আমি আলোচনা করেছিলাম নন ভার্বাল কমিউনিকেশন বা ব্যবহারিক প্রকাশের মাধ্যমে সংযোগ এই বিষয় নিয়ে তাত্ত্বিকভাবে ব্যবহারিক প্রকাশের মাধ্যমে সংযোগ স্থাপনের ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে আমি প্রথমে দিয়েছিলাম কিছু মুক্ত চিন্তা ভাবনার মূল্যায়ন করতে যার মধ্যে দিয়ে আমি জানতে সক্ষম হয়েছিলাম প্রাথমিকভাবে কোনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণকোনটা করা প্রয়োজনীয় যাতে করে সহজেই একজন পাঠক একজন দর্শক তাদের মাত্রা অনুযায়ী বুঝতে সক্ষম হবেন সুতরাং আমরা দুটো লেকচার লেকচার নাম্বার 35 এবং 36 এর এটা পুরোটাই ছিল মূল্যায়ন করা যাতে করে তারা বুঝতে পারেন শারীরিক ভাষা এবং এই মূল্যায়নটা করা হয়েছিল পরীক্ষা করে দেখার জন্য তাদের শারীরিক ভাষা সম্পর্কে কতটা জ্ঞান আছে এবং ঠিক করে দেওয়া ব্যবহারিক ভাষার সংযোগ সম্পর্কে কিছু ভুল ধারণার আমরা করেছিলাম এই মূল্যায়নটা খুব সহজ পদ্ধতিতে শুধুমাত্র সত্য এবং মিথ্যা উত্তর দেওয়ার মধ্যে দিয়ে এবং অনেকেই খুব আনন্দ পেয়েছিলেন এবং তারা ইতিবাচকভাবে সাড়া দিয়েছিলেন এখন পরবর্তী লেকচারে আমি পরিচয় করিয়ে ছিলাম নন ভার্বাল কমিউনিকেশন অর্থাৎ শব্দের ব্যবহার না করে কিভাবে সংযোগ স্থাপন করা যায় এবং বলেছিলাম এর গুরুত্ব কতটা আপনারা সবাই জানেন শব্দ ছাড়াই আমরা কিভাবে সংযোগ স্থাপন করতে পারি এটা করা হয় ছবি প্রতীক চিহ্ন অঙ্গভঙ্গি মুখের ভাব ভঙ্গি চালচলন ইত্যাদির মধ্যে দিয়ে এবং মজার বিষয় আমরা আলোচনা করেছিলাম যে তাত্ত্বিকরা বলছেন শতকরা 93 ভাগ এফেক্টিভ কমিউনিকেশন বা কার্যকরী সংযোগস্থাপন নির্ভর করে আমাদের এই শারীরিক ভাষার প্রয়োগ এর উপরে সুতরাং এই নন ভার্বাল মেসেজ খুবই গুরুত্বপূর্ণ এ কারণেই এটা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো লুকানো খুব কঠিন সচেতনভাবে নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন সুতরাং সেগুলো খুবই নির্দিষ্টভাবে প্রকাশ করতে সক্ষম হয় একজন ব্যক্তির কি অনুভূতি হচ্ছে এবং ব্যক্তিটি কিভাবে মোকাবিলা করছে তার আবেগের সাথে যুক্তির সাথে নয় এবং তখনই তারা সত্যিটা প্রকাশ করে যে আপনার ভিতরে কি অনুভতি হচ্ছে আমি আলোচনা করেছিলাম এই লেকচারে নন ভার্বাল কমিউনিকেশন বা এই ব্যবহারের মাধ্যমে সংযোগ স্থাপনের কার্যকারিতা নিয়ে কিছু প্রাথমিক বিষয় যেখানে আমি আলোচনা করেছিলাম কোথায় পুনরায় বলার জন্য ব্যবহার করা হয় মৌখিকভাবে কি বলা হয় এগুলো ব্যবহার করা হয় শেষ করতে অথবা স্পষ্ট করে নেওয়া হয় শব্দের মানে বুঝতে পরস্পরবিরোধী শব্দের মানে বোঝাতে নিয়ন্ত্রণ করা হয় কথোপকথনের ব্যবহার করা হয় শব্দের পরিবর্তে তারপর আমি শেষ করেছিলাম সংক্ষিপ্তভাবে বিতর্কিত বিষয় বলে এটা প্রকৃতি না লালন করা যদি আপনার খুব সুন্দর শারীরিক ভাষা প্রকাশ করার ক্ষমতা থাকে যদি এটা এমন কিছু যা আপনি পেয়ে এসেছেন জন্মের সময় থেকেই বংশগতভাবে জিনের মধ্যে দিয়ে অথবা এটা এমন কিছু যেটা আপনি গড়ে তুলেছেন আপনার সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশ থেকে এখন বেশিরভাগ থিওরি কমিউনিকেশন ননভার্বাল বিহেভিয়ার অর্থাৎ ব্যবহারিক ভাষা নিয়ে বলতে যেয়ে এমনকি যারা সফট স্কিলস নিয়ে কাজ করেন তারা প্রায় সবাই বলছেন যেটা লালন করা যেতে পারে প্রত্যাশিত ব্যবহার শিখে নেওয়া যেতে পারে বা অনুশীলন করা যেতে পারে আপনি ভীত হবেন না এই ভেবে যে ও আমি অনুকরণ করে করতে পারিনা কোন ব্যবহার কিন্তু সত্যি কথা বলতে যেই ব্যবহারগুলো আপনি মনে করছেন অনুকরণ করা উচিত অবশ্যই সেগুলোর শিখে নেওয়া যায় এবং অনুশীলন করা যায় তারপর আমি আলোচনা করেছিলাম কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে এবং নানা রকম ব্যবহারিক ভাষা নিয়ে এই নন ভার্বাল কমিউনিকেশনের বিষয়টা আসলে আমাদের শারীরিক ভাষার ঐচ্ছিক এবং মনে হচ্ছে দুটি দিকের সাথেই সম্পর্কিত সুতরাং ঐচ্ছিক শারীরিক ভাষা মোকাবিলা করে আমাদের আনুষ্ঠানিক অঙ্গভঙ্গি করতে যেটা কিনা সমস্যামুক্ত কিন্তু অনৈচ্ছিক শারীরিক ভাষা আসলে মোকাবিলা করে আমাদের অবচেতন মনের রিফ্লেকশন বা প্রতিফলনের সাথেসেগুলো হওয়া সমস্যাযুক্ত অনৈচ্ছিক অব্যক্ত সংকেত আসলে আসে অবচেতন মন থেকে এখন এখানে মূল বিষয়টা হচ্ছে চেহারার সাথে উদাহরণস্বরূপ বলা যায় কোন ব্যক্তি যে কিনা খুবই আকর্ষণীয় বাহ খুবই বুদ্ধিমানকিন্তু এর সাথে কোন বাস্তবিক এই ব্যবহারিক ভাষার যোগসূত্র নেই কিন্তু এই ব্যবহারিক ভাষার প্রভাব ফেলে সেই ব্যক্তির নিয়োগের ব্যাপারে কোন স্থান নির্দিষ্ট করার ব্যাপারে উন্নতির ব্যাপারে সিদ্ধান্ত নিতে এবং তারপরেই আমি আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে নানা রকম নন ভার্বাল কমিউনিকেশন নিয়ে প্রথমেই বলি কাইনেসিক্স যেখানে শরীরিক চলন অঙ্গভঙ্গি এবং তার সাথে মুখমন্ডলের প্রকাশ বোঝায় অকুলেসিক্স বা চোখের তাকানো হ্যাপটিক্স বা স্পর্শপ্রক্সেমিক্স অথবা আন্তঃব্যক্তিক ব্যবধান ক্রোনেমিক্সবা সময়প্যারালিঙ্গুইষ্টিক বা স্বরবিষয়ক সূত্র এবং নির্বাকভাব পরবর্তী লেকচারের আমি দিয়েছিলাম ননভার্বাল কমিউনিকেশনরসর্বজনীন তালিকাসতর্ক করে গিয়েছিলাম যখন আমরা এই প্রাথমিক সর্বজনীন ব্যবহারিক ভাষাগুলো ব্যবহার করব বিশেষ করে আমাদের ভারতীয়দের প্রসঙ্গে একজন ব্যক্তির খুবই সতর্ক থাকা প্রয়োজন অঙ্গভঙ্গি যেমন বড়দের পায়ে হাত দেওয়া হাত দুটোকে আড়াআড়িভাবে ক্রসের মতন রাখা নেতিবাচকঃ অর্থ দিয়ে ব্যাখ্যা করা হতে পারে যেখানে আমরা এই অঙ্গভঙ্গি গুলিকে ইতিবাচক ভাবেই দেখি পায়ের পাতা হতে পারে আকর্ষণীয় বস্তু হিসেবে চিহ্নিত হচ্ছে আবার নির্দেশক হতে পারে অপছন্দ বা প্রত্যাহার করাও এবং সেখানেই আরো অন্যান্য রকম প্রাথমিক সর্বজনীন নির্দেশক ওপেননেসবা অকপটতা ডিফেন্সিভনেসবা প্রতিরক্ষা ইনসিকিউরিটি বা অনিশ্চয়তা কো অপারেশন বা সহযোগিতা কনফিডেন্সবা আত্মবিশ্বাস নার্ভাসনেস বা স্নায়ুবিক দুর্বলতা ফাস্ট্রেশন বা ব্যর্থতা ইত্যাদি আমি উপসংহারে বলেছিলাম সম্পূর্ণরূপে যে শারীরিক ভাষা আমাদের সহজাত সুতরাং যা কিছু সুপ্ত আছে আমাদের মধ্যে সেগুলো সৎ চেষ্টা এবং অনুশীলনের মধ্যে দিয়ে আমরা সুন্দর করে প্রকাশ করতে পারি পরবর্তী লেকচারে আমি দিয়েছিলাম কিছু টিপস নন ভার্বাল ইঙ্গিতগুলো ব্যাখ্যা করার আপনারা সহজেই দেখতে পান অন্যের কাছ থেকে আসা কিছু ইঙ্গিত সুতরাং সেগুলো কিভাবে ব্যাখ্যা করবেন কীভাবেই বা শ্রেণীভূক্ত করবেন এবং কিভাবে সেখান থেকে একটা মানে তৈরি করবেন সুতরাং সেখানে আছে তিন ধরনের প্রাথমিক মাত্রা একজন বিখ্যাত অধ্যাপক মেহরাবিয়ান বলেছিলেন তিনি বলেছিলেন ব্যবধানহীনতা বাা নৈকট্যতা যেটা পছন্দের সাথে করা হয়উত্তেজনাযেখানে প্রতিক্রিয়া জানানো এবং প্রভবশালী যেটা করা হয় ক্ষমতার ভারসাম্য বজায় রেখে তিনি আরো বলেছিলেন 3Cন এর কথাযেটা দিয়ে আপনি চিহ্নিত করতে পারবেন দেখেই বুঝবেন প্রসঙ্গগুচ্ছ বা দল এবং বদল বা বিনিময় সুতরাং আমরা চেষ্টা করে দেখতে পারি এই পদ্ধতি ব্যবহার করে একজন মিথ্যাবাদীকে কিভাবে চিহ্নিত করতে পারি এরপর আলোচনা করেছিলাম কিছু বাধার কথা কিছু বাধা মিশ্রিত থাকে বিষয়টার সাথে যেখানে বিষয়টা অস্পষ্টঅবিচ্ছিন্নএকাধিক চ্যানেল এবং সংস্কৃতি ভিত্তিক সুতরাং আমি শেষ করেছিলাম কিছু সতর্কবার্তা দিয়েযখন কোনো ইঙ্গিত বোঝার চেষ্টা করবকখনোই আমাদের উচিত নয় লাফিয়ে উপসংহারে পৌঁছানোআমাদের বাহ্যিক বিষয়গুলো লক্ষ্য করা উচিত যেমন তাপমাত্রাআবহাওয়া ইত্যাদি অনেকসময় চেহারাও বিভ্রান্তিকর হতে পারে সুতরাং সচেতনতা সাহায্য করতে পারে নেতিবাচক প্রকাশকে নিয়ন্ত্রণ করতে বিকশিত করতে পারে অনেক ব্যবহার ইতিবাচক শারীরিক ভাষা সবসময়ই প্রত্যাশিত এবং এটা এরকমই যে সফট্ স্কিলস্ বাড়াতেকৃতকার্য হওয়ার ব্যাপারে ইন্টারভিউ এর সময়গ্রুপ ডিসকাসনের সময় এবং সব কিছুতেই তাহলে ইতিবাচক শারীরিক ভাষার উপাদানগুলো কি কি হাসিসামনের দিকে ঝুঁকে বসা বিশেষ করে আপস আলোচনার সময়ইন্টারভিউ এর সময়তারা বলেন সামনের দিকে একটু ঝুঁকে বসা ইঙ্গিত দেয় আপনার বিষয়ের প্রতি আগ্রহ আছে এছাড়াও স্পর্শতাকানোঅঙ্গভঙ্গি এবং সন্মতি জানানো এসবই প্রকাশ করে আপনি বর্তমান সময়ে আলোচনা টার মধ্যে আছেন সুতরাং এটা সূচিত করবে যে আপনি অন্যের মতামত গ্রহণ করার জন্য ইতিবাচকভাবেই প্রস্তুত আছেন পরবর্তী দুটো লেকচারে পরপর আলোচনা করেছিলাম ইন্টারভিউয়ের জন্য শারীরিক ভাষা এবং গ্রুপ ডিসকাশন এর ক্ষেত্রে শারীরিক ভাষার উপর এখন ইন্টারভিউয়ের জন্য শারীরিক ভাষা সম্পর্কে বলতে যেয়ে আমি শুরু করেছিলাম যে একজন নিজেকে প্রস্তুত করবে মানসিক সংবেদনশীল এবং আধ্যাত্মিক দিক দিয়ে কিন্তু এগুলো ছাড়াও একজন কর্মচারীর সফট্ স্কিলস্ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার যেটার মধ্যে রয়েছে অনেক ধরনের শারীরিক ভাষা যেমন চেহারা মনোভাব ব্যক্তিত্ব এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি এখন মনে রাখতে হবে প্রথমপ্রথমেই কর্তৃপক্ষের মনে বিশেষ প্রভাব ফেলার জন্য প্রধান বিষয় পাংচুয়ালিটি বা নিয়মনুবর্তিতা এটা সফট স্কিলস এরই একটা অংশ ঠিক আছে এছাড়া আছে পোশাক নির্বাচন করমর্দন অঙ্গভঙ্গি উৎসাহ এগুলোও আপনারা মনে করতে পারেন যে সফট স্কিলসে পাংচুয়ালিটি বা নিয়মানুবর্তিতার কি ভূমিকা আছে এখানে আলোচনা করতে যাচ্ছি এনহান্সিং সফট স্কিলস মানে কি করে আমাদের সফট স্কিলস আরও বাড়াতে পারি সেই বিষয় নিয়ে তাই যখন আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ওনারা দেখেছিলেন যে টাইম ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে প্রকাশ হয় আমাদের সিনসিয়ারিটি বা আন্তরিকতা কাজের প্রতি কতটা ভক্তি কমিটমেন্ট বা কাজটার প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ একইসাথে আমরা কতটা আমাদের শরীরের যত্ন করছি আমাদের মানসিকার দৃষ্টিভঙ্গির ইত্যাদি সবকিছু এবং তখনই আমি আলোচনা করেছিলাম কোন কোন জিনিস আমরা করব এবং করবো না এক্ষেত্রে বলা যায় পোশাক নির্বাচন বা অলংকারের ব্যবহার করব যেটা আমাদের চেহারা বা ব্যক্তিত্বের সাথে মানানসই হবে শেষের দিকে আমি জোর দিয়েছিলাম দৃঢ়ভাবে করমর্দন করা তাকানো সঠিক অঙ্গভঙ্গি এবং পুরোটা সময় উৎসাহ বজায় রাখা এসবের দিকে হাসিমুখে কথা বলা আত্মবিশ্বাসের প্রকাশ ঘটায় এবং একই সাথে শান্ত দৃঢ় সংযমী মনোভাবের প্রকাশ করে পরবর্তী লেকচারে প্রায় একই রকম বিষয়ে আলোচনা করেছিলাম কিন্তু এক্ষেত্রে জোর দিয়েছিলাম গ্রুপ ডিসকাশন এর জন্য আমাদের শারীরিক ভাষা কিরকম হবে সুতরাং শারীরিক ভাষার বিভিন্ন দিক এবং উপাদান নিয়ে আলোচনা করেছি এবং উল্লেখ করেছি কি কি করবো না এবং কি করব সেগুলো করব না যেমন কথা বলার সময় উদ্বিগ্ন থাকার ফলে অতিরিক্ত কথা বলা বা স্নায়ুবিক দুর্বলতার জন্য কম কথা বলা আক্রমনাত্মক ব্যবহার অহংকারী অঙ্গভঙ্গিবা মনোভাব দেখানো এছাড়াও কিছু বিভ্রান্তি তৈরী করে এরকম শারীরিক ভাষা যেমন নখ কাটা পা নাড়ানো নাকে হাত দেওয়া পেন দিয়ে খেলা করা এবারে করবো যেগুলো সেগুলো হলো হাসিমুখে দৃষ্টি সংযোগ বজায় রাখব প্রফুল্ল থাকবো মুক্ত অঙ্গভঙ্গি করব সোজা হয়ে দাঁড়াবো সম্মতি জানানোর জন্য প্রয়োজন অনুসারে মাথা নাড়াবো এবং পরবর্তী লেকচারে আমি আলোচনা করেছিলাম উপস্থাপন করার দক্ষতা নিয়ে প্রেজেন্টেশন স্কিলস সম্পর্কে কারণ বেশিরভাগ অংশগ্রহণকারী জানতে চেয়েছিলেন এই বিষয়টা সম্পর্কে সুতরাং আমি শুরু করেছিলাম "ভয়" এই বিষয়টার উপরে আলোচনা করতে যেটা অনেক দর্শকই সম্মুখীন হন উপস্থাপন করার সময় কিভাবে আমরা ভয় কে অতিক্রম করতে পারব উপস্থাপনা সে মৌখিকই হোক বা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন যেটাই হোক আপনি দিতে চাইছেন জনগণের সামনে আমি বিশ্লেষণ করে দেখেছিলাম যে কেন লোকেরা ভয় পায় সাধারণত অপমানিত হওয়ার ভয় অথবা চারপাশটা অপরিচিত সেই কারণে ভয় অপ্রত্যাশিত খারাপ কিছু হতে পারে বা ঘটতে পারে সেই নিয়েও চিন্তা থাকে এবং আমি দিয়েছিলাম কিছু টিপস কিভাবে অতিক্রম করব আমাদের ভয় এই নিয়েএরমধ্যে খুবই গুরুত্বপূর্ণ নিজের সম্পর্কে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং আত্মবিশ্বাসী থাকা যে আমি অবশ্যই কিছু করতে পারি আমার উপস্থাপনার বিষয়টা অনুশীলন করব ছোট ছোট ঘরোয়া লেভেলে বা স্তরে পরিচিত মানুষদের সামনে নিজের অন্তর্নিহিত শক্তির উপরে জোর দেবো জানব অন্য লোকেরা সত্যিকারেই লক্ষ্য করে না আমরা কি করছি তারা ডুবে থাকেন তাদের নিজেদের চিন্তায় কিন্তু সব সময় আমরা ভাবি তারা আমার দিকে তাকিয়ে আছেন এবং আমার ব্যবহারগুলো পরীক্ষা করছেন নিজের বিষয়টা সম্পূর্ণ রূপে জানা এবং সেটার উপরে বিশ্বাস রাখা একমাত্র বিষয়টার উপর গভীর জ্ঞানই শেষ পর্যন্ত আপনাকে আত্মবিশ্বাস যোগাতে সাহায্য করবে এইভাবে নিজেকে প্রস্তুত করুন এবং অনুশীলন করুন কল্পনা করতে আপনি হালকা মনে দর্শকদের প্রতি সমানুভূতি দেখিয়ে আপনার বিষয়টা উপস্থাপন করছেন অনেক সময় উপস্থাপনের আগে জয়ের কথা কল্পনা করলেও আমাদের মধ্যে অনেক শক্তির সঞ্চার হয় এরপরেই আলোচনা করেছিলাম আমরা কিভাবে একজন পেশাদার উপস্থাপক হয়ে উঠতে পারিযেমন আরো বেশি সচেতন হয়ে কাজটা করা সময়ের আগে জায়গায় পৌঁছে যাওয়া জায়গাটা আগে থাকতেই দেখে আসাস্বাগত জানানো এসবের মধ্যে দিয়েই কল্পনা করতে চেষ্টা করুন যে আপনার বিষয়ে আপনি অভিজ্ঞ আপনার মন শান্ত আপনি কথা বলছেনউত্তর দিতে চেষ্টা করছেন বিশেষ করে সেইসব দর্শকদের যারা আপনাকে কঠিন প্রশ্ন করছেন একইসাথে বুঝতে চেষ্টা করুন তারা আপনাকে জয়ী নেতা হিসাবে চাইছেন তারা চাইছেন আপনি এগুলো সুন্দর করে মোকাবিলা করেন যাতে তারা আপনাকে প্রধানের বা নেতৃত্বের কাজটা দিতে পারেন সুতরাং চেষ্টা করুন কৈফিয়ৎ না দিয়ে সঠিক পদ্ধতিতে আপনার কথা বলে বিষয়টার মোকাবিলা করতে ফোকাস রাখুন মেসেজে অর্থাৎ কি বলছেন সেটার উপরে মাধ্যমের উপর নয় স্নায়ুবিক দুর্বলতাকে কাটিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে অভিজ্ঞতা সঞ্চয় করুন এবং তারপর আমি বলেছিলাম পাবলিক স্পিকিং এর আসল উদ্দেশ্য হলো দর্শকদের বিষয়টা শুনতে আপ্যায়ন করা বিষয়টার সম্পর্কে বোঝানো উত্তেজিত করা যাতে করে তারা প্রশ্ন করেন এবং সর্বোপরি তাদের মনের উপর প্রভাব বিস্তার করা সুতরাং প্রথমেই প্রয়োজন আপনার সিদ্ধান্ত নেওয়া যে কি করতে যাচ্ছেন কোন অংশটাই আপনি চেষ্টা করছেন বোঝাতে সেক্ষেত্রে আমি আলোচনা করেছিলাম যে নিজের বক্তব্যটার একটা কাঠামো তৈরি করা এবং তারপর সেটা পেশ করা সুতরাং এটা সাধারণত তিনটি বা চারটি পয়েন্টে স্পষ্টভাবে দৃঢ়তার সাথে শুরু করাকিছু ছোট কাহিনী ব্যবহার করাবিষয়টি প্রাসঙ্গিক রাখা খুবই সংক্ষিপ্তভাবে পুরোটা বলাঅবশ্যই শেষ করার দরকার কিছু ইতিবাচক উল্লেখ্য মন্তব্য দিয়ে এই সবগুলোই নিশ্চিত করবে আপনাকে একজন পেশাদার হিসাবে শুধুমাত্র অনুপ্রেরণা জাগানোর জন্য আমি উল্লেখ করেছিলাম ক্রিস্টোফার রীভের একটি উক্তি যেটা ছিল এরকম So many of our dreams at first seem impossible then they seem improbable and then when we summon the will they soon become inevitableআমাদের অনেক স্বপ্নই প্রথমে মনে হয় একেবারেই অসম্ভব তারপর মনে হয় অসঙ্গত অভাবনীয় কিন্তু যখন আমরা এটা আমাদের ইচ্ছার সাথে জুড়ে দিতে পারি তখন সহজেই সেগুলো আমাদের কাছে অপরিহার্য হয়ে ওঠে 8 সপ্তাহের 3 নম্বর মডিউলের 45 নম্বর লেকচার সুতরাং আমি ফোকাস করেছিলাম উপস্থাপন করার সময় বা প্রেজেন্টেশন দেওয়ার সময় আমাদের শারীরিক ভাষার গুরুত্বর উপর এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছিলাম যেমন আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করার কথা বলেছিলাম যেখানে আপনি সহজেই দেখতে পারবেন আপনার শারীরিক ভাষা এবং যদি কোনরকম অঙ্গভঙ্গি আপনার বেমানান লাগে আপনি অনায়াসেই সেটা পরিবর্তন করে নিতে পারবেন কখনোই টেবিল বা মঞ্চের পিছনে লুকোবেন না দর্শকদের সবার সাথে দৃষ্টি বিনিময় বজায় রাখুন এমনকি দেখতে বন্ধুত্বপূর্ণ না হলেও সরাসরি চোখের দিকে তাকাতে না পারলে কপালের দিকে তাকান চেহারার পরিবর্তন করবেন না বা কোন কিছুকে জোর করে চেপে ধরবেন নাকরতাল উন্মুক্ত রেখে দর্শকদের মুখোমুখি হয়ে পরিষ্কার করে দৃঢ়তার সাথে স্বাভাবিক গতিতে বক্তব্য পেশ করবেন কখনোই হাত দুটো পকেটে রাখবেন না ঝুঁকে পড়বেন না বা দর্শকদের দিকে পিছন ঘুরে দাঁড়াবেন না এবং পরবর্তী লেকচারে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্টেশনে চাক্ষুষ উপকরণের ভূমিকা নিয়ে কারণ মানুষ ব্যবহার করেন এই ধরনের উপকরণ কিন্তু তারা জানেন না কেন এই চাক্ষুষ উপকরণ ব্যবহার করছেন সুতরাং আমি শুরু করেছিলাম চাক্ষুষ উপকরণ ব্যবহারের উদ্দেশ্য নিয়ে এটা ব্যবহার করা হয় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয় মৌখিক ভাষা কে আরো শক্তিশালী করার জন্য এবং চেষ্টা করা হয় দর্শকদের আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে এইভাবে চাক্ষুষ উপকরণ বা ভিজুয়াল সাহায্য করে ধরে রাখতে দর্শকদের মনোযোগ তারা যাতে অন্যমনস্ক না হয়ে পড়েন সুতরাং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা আপনার ভিজুয়াল প্রেজেন্টেশনকে অনেক বেশি চিত্তাকর্ষক এবং কার্যকরী করে তুলতে পারে যেমন গুরুত্বপূর্ণ বিষয় গুলোকে বুলেট পয়েন্ট দিয়ে চিহ্নিত করা অক্ষর সাইজ এমন হওয়ার দরকার যেটা লাস্ট বেঞ্চে বসেও দর্শকরা পড়তে পারেন অবশ্যই চেক করে দেখার দরকার আপনার লেখা বাক্য এবং বানান সচেতনভাবে লক্ষ্য রাখবেন প্রজেক্টর এবং স্ক্রিনের মাঝখানে না দাঁড়াতে তাহলে PPT পরিবর্তে আপনাকে দেখা যাবে উপস্থাপনের ব্যবহারিক দিক হিসাবে এই গুলো দেখা উচিত যেমন উপস্থাপনের বিষয়টা আগেই ইমেইল করে রাখা একটা হার্ড কপি করে রাখা এবং যে কম্পিউটার দিয়ে আপনি প্রেজেন্টেশন দিতে চাইছেন উপস্থাপন করতে চাইছেন সেটার সামনে অনুশীলন করা লেকচারটি শেষ হয়েছিল কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে যেমন বক্তব্য পেশ করুন আপনার নিজের অভিজ্ঞতা বর্ণনা করে উন্নত করার চেষ্টা করুন আপনার গল্প বলার দক্ষতা কে সব মানুষই আপনার কাছে গল্প শুনতে চায় সুতরাং আপনি যদি একঘেয়েমি বিরক্তিকর উপস্থাপনেরপ্রেজেন্টেশনের বদলে একটা গল্পের আকারে আপনার প্রেজেন্টেশনটা দিতে পারেন বা উপস্থাপন করতে পারেন স্বাভাবিকভাবেই দর্শকরা খুবই পছন্দ করবেন আপনার উপস্থাপনের উদ্দেশ্য দিয়ে শুরু করুন দর্শকদের সেটা সম্পূর্ণরূপে বুঝতে সাহায্য করুন চিত্তাকর্ষক করে তুলতে কিছু বিশেষ উক্তি বা মজার কাহিনী ব্যবহার করুন সর্বোপরি বলবো পরিষ্কার করে বিষয়টা বোঝাতে এবং কার্যকরী করে তুলতে আপনার নিজস্ব একটা স্টাইল গড়ে তুলতে চেষ্টা করুন সুতরাং একবার আপনি গড়ে তুললে আপনার নিজস্ব স্টাইল তখন অনায়াসেই তৈরি হবে আপনার অনুরাগী বৃন্দ এখন পরবর্তী দুটো লেকচার একটু বিশেষ 47 নম্বর লেকচারের আলোচনা করেছিলাম আমরা পড়ার দক্ষতা নিয়ে রিডিং স্কিলস নিয়ে এটা সম্পূর্ণই ছিল পড়ার কার্যকারিতা নিয়ে যদি আপনি নিজেকে সুবক্তা বা লেখক হিসাবে উন্নত করতে চান তাহলে রিডিং বা পড়া একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুতরাং আমিই বলেছিলাম কিছু ভালো উপায়ের কথা যেমন কোন বিষয়ের পূর্বরূপ নমুনা পড়লে সেটা আপনাদের সাহায্য করবে কোনগুলো আপনারা পড়তে চান সেগুলো বুঝতে এবং কোনগুলো চান না সেগুলো বাদ দিতে আরেকটি উপরের কথা বলব যেটা স্কিমিং বা ভাসা ভাসা পড়া আপনি কি ওয়ার্ড গুলো এক ঝলক দেখে নিতে পারেন খবরের কাগজ ম্যাগাজিন বা ভ্রমণ কাহিনী পড়ার সময় পরবর্তী উপায় স্ক্যানিং যেখানে একটা বিষয় পড়ে ফেলবেন তাড়াতাড়ি কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে বের করবেন যেমন নাম সাল বিশেষ ছবি ইত্যাদি এবং এরপর শব্দ গুলোকে গুচ্ছ হিসেবে ব্যবহার করতে পারলে এটা আপনার পড়ার গতি বাড়াতে সাহায্য করবে সাহিত্য বা দর্শনের পড়ার বিষয় উপলব্ধি করা যায় যখন শব্দ গুলোকে গ্রুপ করে একসাথে পড়া বারে বারে পড়া হয় এবং একই সাথে তার মানে বুঝতে চেষ্টা করা হয় এবং পূর্বের বিষয়ের সাথে সেটাকে যোগ করা হয় এইভাবে পড়াটা আত্মস্থ করা হয় একটা বিখ্যাত নাটকের একটা পংক্তি শেক্সপিয়ারের হ্যামলেটShakespeare's Hamlet থেকে হ্যামলেটের বলা" টু বি ওর নট টু বি" সুতরাং একমাত্র এই লাইনটা নিয়েই আপনি বলে যেতে পারেন 23 ঘন্টাকেন তিনি এটা বলেছিলেনএর ব্যাকরণগত ব্যবহারই বা কি একই শব্দের বারে বারে ব্যবহার করার মানে কি ইত্যাদি ইত্যাদি সুতরাং আত্মস্থ করার ফলে শব্দগুলো আমাদের একটা অন্তর্নিহিত খুব গভীর মানে তৈরি করতে সাহায্য করে আমি এই লেকচারটা শেষ করেছিলাম সামগ্রিকভাবে কিছু টিপস দিতে যেখানে বলেছিলাম আপনাদের অবশ্যই উচিত পড়ার প্রতি আসক্তি বাড়ানো এবং এটা খুবই একটা ভালো ইতিবাচক শক্তি কোন এক ব্যক্তি বলেছিলেন প্রতিদিন 5 ঘন্টা করে পড়লে আপনি শীঘ্রই জ্ঞানী হয়ে উঠবেন এবং তখন প্রভাব পড়বে জাইগারনিক এফেক্টের কিছু অংশ পড়ে রেখে দিলে আপনি অবশ্যই সেটা শেষ করবেন এবং যখনই শুরু করবেন পড়তে তখন অবশ্যই সেটা শেষ করবেন এইভাবে আপনি আত্মবিশ্বাস বাড়াতে পারবেন এবং অনেক গুরুত্বপূর্ণ কঠিন বিষয়ও আপনি বুঝতে পারবেন আর এই ভাবে আপনার ভাবনা চিন্তার অনেক উন্নতি হবে শেষ লেকচার ছিল কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে মানুষের সম্পর্ক বিশ্বাস বাড়ানো এবং সম্পূর্ণতার বোধ তৈরী আমরা শুরু করেছিলাম মানুষের পারসেপশন বা উপলব্ধ প্রক্রিয়া নিয়ে কোর্স শেষ করেছিলাম মানুষের সম্পর্ক এবং সেক্ষেত্রে জোর দিয়েছিলাম বিশ্বাস এবং সততা কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে কারণ সমস্ত স্কিলস যেটাই আপনি বাড়াতে চেষ্টা করুন বা আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে চেষ্টা করুন কোনটাই কাজের হবে না যদি না আপনি মানুষের কাছ থেকে বিশ্বাস বা সততা অর্জন করতে পারেন একমাত্র মানুষের সম্পর্কই আপনাকে সাহায্য করবে সফল বা ব্যর্থ হতে আপনি আনন্দ সহকারে বাঁচবেন অথবা অনুশোচনা নিয়ে বাঁচবেন সবই নিশ্চিত করে আপনার সাথে সম্পর্কিত মানুষগুলোর উপর সুতরাং গোল্ডেন রুল বা শ্রেষ্ঠ নিয়ম হলো অন্যের সাথে সেরকমই ব্যবহার করুন যেরকম ব্যবহার আপনি অন্যের কাছ থেকে পেতে চান আপনি সম্মান দিলে অবশ্যই আপনি ও সম্মান ফিরে পাবেন আপনি ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে পাবেন এক্ষেত্রে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে জোর দিয়েছিলাম যেটা হলো কোন ব্যক্তির সাথে অনেক বছর ধরে তৈরি করা যে বিশ্বাসের জায়গাটা কখনোই ভেঙ্গে ফেলবেন না সেটা ব্যক্তিগত স্তরেই হোক বা কর্ম জগতেই হোক এবং কক্ষনই কোন ব্যক্তিকে ছোট করবেন না আবেগতাড়িত হয়ে যাতে করে বাকি জীবনটা আপনি আফসোস করে কাটান সুতরাং সতর্ক থাকুন আরেকটি পয়েন্টে আমি জোর দিয়েছিলাম সেটা হলো পরিস্থিতি আমাদের তৈরি করে না বরং সাহায্য করে আমাদের উন্মুক্ত করতে যদি আপনি বলেন যে আমার চারপাশের লোকজন এরকম বা আমার পরিস্থিতি এইরকম যার ফলে আমি এই রকম ভাবে ব্যবহার করলাম তো সেক্ষেত্রে বলবো না এটা পরিস্থিতি নয় অন্য মানুষ নয় এটা সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করে এই পরিস্থিতি আপনাকে উন্মুক্ত করতে সাহায্য করেছেআপনি যদি সিদ্ধান্ত নেন কারো সাথে বিশ্বাসঘাতকতা করবেন খারাপ ব্যবহার করবেন সেই মুহূর্তে প্রশ্ন করুন নিজেকে উল্টোদিকের ব্যক্তিও কি আপনার সাথে এই পরিস্থিতিতে এরকম ব্যবহার করত যদি উত্তর আসে "না" তাহলে অবশ্যই আপনিও সেই ব্যক্তির প্রতি ওইরকম ব্যবহার করবেন না এটা সম্পূর্ণরূপেই হবে অন্যায় এবং এটা কিছুতেই আপনার সফট স্কিলস বাড়াবে না বা ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে না মানুষ আপনার কোনো ভুল কাজে সহজেই হয়তো বিষয়টা ভুলে যেতে পারে কিন্তু কখনোই ক্ষমা করবে না মানুষ সবসময়ই মনে রাখে আপনি কিভাবে তার সাথে ব্যবহার করেছেন সে হয়তো আপনার কথাগুলো ভুলে গেছে মানুষ আপনার সাথে কথা বলার কিছু সময় পর কথাগুলো হয়তো ভুলে যায় কিন্তু অনুভূতিগুলো ভিতর থেকে যায় যার ফলে যখনই আবার আপনার সাথে তাদের দেখা হয় মনে পড়ে যায় তাদের আপনার কাছ থেকে পাওয়া ইতিবাচক ব্যবহার এবং ভালো অনুভূতির কথা যেগুলো তাদের মনে একটা সম্পূর্ণতা এবং সন্তুষ্টির বোধ তৈরী করেছিল যখনই আপনার সংস্পর্শে এসেছে সুতরাং তাদের মনে এমন একটা অনুভূতি আছে যে আপনি তাদের সমস্যার সমাধান করে দেবেন কখনোই তাদের সমস্যা বাড়িয়ে দেবেন না সুতরাং বিশ্বাস সততা এগুলো আপনাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে সফট স্কিলস এবং ব্যক্তিত্বের ক্ষেত্রে বিশেষ দ্রষ্টব্য এই কোর্সটি একেবারে শেষে আমি বলেছিলাম আমরা শুরু করছি শিগগিরই নতুন একটি কোর্স এবং যার মধ্যে আমরা এখন রয়েছি সেটা হল এনহান্সিং ইওর সফট স্কিলস এন্ড পার্সোনালিটি এখন বিষয় হল যখন আমরা বলছিলাম ডেভলপিং সফট স্কিলস অন্ড পার্সোনালিটি এটা অনেক বেশি করে ফোকাস ছিল ব্যক্তিগত জীবনের উপরে এবং তার কর্মজগতের দক্ষতার উপরে কিন্তু এই কোডটি এনহান্সমেন্ট সফট স্কিলস এন্ড পার্সোনালিটি জোর দেবে আন্তঃব্যক্তিক এবং ম্যানেজমেন্ট দক্ষতার উপর যদিও এটা বলেছিলামতাদের এটা দেখতে সাহায্য করবে শ্রেণীভূক্ত হিসাবে কিন্তু আপনারা জানেন এই ধরনের স্কিলসগুলো বেশিরভাগই একটা আরেকটার সাথে যুক্ত প্রায় মিশ্রিত সুতরাং আপনারা পারবেন না এটাকে কোনো একটা বায়ু নিরোধক পাত্রে আটকে রাখতে বলতে পারবেন না যে ও এটা ম্যানেজমেন্ট এবং এটা প্রফেশনাল এবং এটা এই এরকম ভাগ করতে পারবেন না পার্থক্যের স্বার্থে যদি ধরেও নেই এগুলো আলাদা তখন এগুলোকে একটু উন্নত করতে পারব আগেরগুলো ছিল প্রাথমিক দক্ষতা যেমন ভালো অভ্যাস গড়ে তোলা সততা বজায় রাখা এই সমস্ত বিষয় আমি এখন বলতে চাইছি কিছুটা উপরের স্তরের বিষয় সে কারণেই আমি আগে বলেছিলাম আপনাদের অবশ্যই কাজ করা উচিত উচ্চস্তরের প্রেরণা নিয়ে সুতরাং আমরা কিভাবে উচ্চস্তরে পৌঁছাতে পারি অর্থাৎ নিজের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারি এবং কে সাহায্য করবে আমাদের সেখানে পৌঁছাতে এই বিষয় নিয়েই আমাদের পরবর্তী কোর্স এনহান্সিং সফট স্কিলস এন্ড পার্সোনালিটি সুতরাং আরো একবার আমি স্বাগত জানাই আপনাদের আমরা এগিয়ে চলবো সামনের দিকে এই কোর্সের পরবর্তী অধ্যায়গুলো দিকে এই দুটো ইন্ট্রোডাক্টরি লেকচার ছিল আমাদের আগেরবারের কোর্সের সম্পূর্ণ বিষয় আপনাকে এক ঝলক দেখিয়ে দেওয়া হোল এখন পরবর্তী লেকচার গুলো আর এত দীর্ঘ হবে না যেরকম আমি বলেছিলাম আমরা 30 মিনিট সময় নেবো সেই রকম ভাবেই সেই পদ্ধতিতে এগুলো চলবে আমরা সহজেই কিছু গুরুত্বপূর্ণ ধারনা দিতে পারব এবং আপনারা বুঝতে চেষ্টা করবেন আপনাদের প্রতিক্রিয়া জানাবেন অনেক ধন্যবাদ খুব ধৈর্য্য ধরে লেকচার শোনার জন্য আমি শেষ করছি এখানে আবারো কিছু রেফারেন্স দিয়ে যেটা আমি আগেরবার দিয়েছিলাম সুতরাং আপনারা সহজেই ইউটিউব লিংকে ক্লিক করে আপনারা ভিডিও গুলো ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও সরাসরি আপনারা NPTEL এর লিঙ্কে যেয়ে ভিডিও ডাউনলোড করে দেখে নিতে পারেন যেকোনো সময়ে যখনই আমি কিছু রেফারেন্স দি বেশকিছু students আছেন যারা সেই সপ্তাহের মধ্যেই দেখে ফেলেন কিন্তু যেরকম আমি বলেছিলাম আপনি আপনার সময় মতন দেখুন এবং আত্মস্থ করুন যাতে করে কোর্সটি আপনাকে সাহায্য করবে আপনার বিকাশ ঘটাতে যারা আগেরবারে কোর্সটি করেছেন এবং কিছু অংশ মিস করে গেছেন এখনো সময় আছে আপনারা চট করে দেখে নিতে পারেন নতুন গুলো শুরু করার আগে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে শুভ দিন